হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগত জানাই আমার এই কোর্স এনহান্সিং সফট স্কিলস এন্ড পার্সোনালিটিআমরা আছি দ্বিতীয় সপ্তাহে এটা 2 নম্বর ইউনিট সম্পূর্ণ কোর্সের 7 নম্বর লেসন এই সপ্তাহে আমি শুরু করেছিলাম আপনাদের সাথে আলোচনা করতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এবং এই ইউনিটে বিশেষ করে এই লেসনে আমরা চেষ্টা করব দেখতে যে কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের সময় দক্ষতা সহকারে এবং শুরু করার আগে এই বিষয়টা আমি আর একবার বলবো আপনাদের আগের লেসনের এর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমরা কি শিখেছিলাম আগের লেসন থেকে গত লেসনে যার মধ্যে আমি বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের জীবনে সময়ের গুরুত্ব এবং আমাদের নানান রকম পারসেপশন বা উপলব্ধি সময় নিয়ে আমি নির্দেশ করতে চেয়েছিলাম এই দিকে যে এটা আমাদের উপলব্ধি এবং তার সাথে জুড়ে আছে আমাদের মনোভাব এবং আরো বলা যায় জুড়ে আছে আমাদের অভ্যাস যেগুলো আসলে আমাদের জীবনটা বা ক্যারিয়ার তৈরি করতে বা নষ্ট করতে সাহায্য করে কারণ কিভাবে আমরা সময়ে সাড়া দিচ্ছি বা সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করছি "ওকে" এগুলোই নিশ্চিত করে অন্যেরা আমাদের কিভাবে দেখছে আমাদের সম্পর্কে তাদের ধারণাই বা কি কোনো কোনো ব্যক্তি একটা ফিক্সড সময়সূচী মেনে তার সবকাজগুলো করে অর্থাৎ খুব টাইট সিডিউল অনুসরণ করেপারিভাষিক শব্দ হিসাবে বলি তারা মনোক্রনিক ধারনা নিয়ে চলেন আবার যারা একসাথে অনেকরকম কাজ করেন বা কাজ অনুযায়ী নিজেদের সাজিয়ে নেনসময়ের নিরিখে তারা পলিক্রনিক স্বভাবের সুতরাং যখন এটা মনোক্রনিক তারা মনে করছে সময় ফিক্সড তখন সেই ব্যক্তিরা একটা ফিক্সড সময়সূচী মেনে সময়টাকে ব্যবহার করছে যখন কেউ এটা পলিক্রনিক মনে করছে তখন তারা সময়কে খুব নমনীয় ভাবে এবং যেকোনো কিছু বাধা আসুক তাকে খুব সহজ করে নিয়ে নিজের মতন করে কাজগুলোকে সময় অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমি খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছিলাম আপনাদের সাথে সালভাদর দালির Salvador Dali' ঘড়ি র চিত্র নিয়ে যেটা আসলে দেখিয়েছে সময়ের আপেক্ষিকতা এবং নমনীয় প্রকৃতিকে কেন এটা গুরুত্বপূর্ণ যে আমাদের জানা প্রয়োজন আমাদের মাইন্ডসেট আপেক্ষিক অথবা নমনীয় সময়ের সাপেক্ষে কারণ ব্যক্তিরা আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন করেন আপনি যে ধরনের সফট স্কিলস শিখেছেন তার সাথে মিলিয়ে কিভাবে আপনি সময়কে ব্যবহার করছেন তার উপর যে ধরনের সফট স্কিলস আপনি আত্মস্থ করুন না কেন এই সফট স্কিল গুলো কোনটাই আপনাকে সাহায্য করবে না যখন ব্যক্তিরা আপনাকে দেখবেন পুরোটা নিয়ে অর্থাৎ আপনার সময় সম্পর্কে পারসেপশন কিরকম বিশেষ করে যখন আপনি সময় ঠিক মতন ব্যবহার করতে পারছেন না কিনা অর্থাৎ আপনি সময়ে কাজটা শেষ করে জমা দিতে পারছেন কি না বা শেষ করতে পারছেন কি না কথা দিয়ে কথা রাখতে পারছেন কি না ঠিক সময়ে ডেলিভারি করতে পারছেন কি না এরকম সুতরাং যে রকমেরই পোশাকি ছোঁয়া আপনি দেন না কেন সফট স্কিলসের সময়ের নিরিখে তার কোন প্রাসঙ্গিকতা থাকবে না সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার শেখা সব স্কিলস আত্মস্থ করতে আপনার উচিত সেটা আপনার ব্যক্তিত্বের সাথে মিশিয়ে খুব সুন্দর করে সময়ের সাথে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে উপস্থাপন করা এবং আপনার জানা প্রয়োজন কিভাবে এগুলো আপনি দক্ষতা সহকারে সবগুলো পরিচালনা করতে পারবেন সুতরাং গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সময়ের নিয়ন্ত্রণ নিয়ে আমি তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছিলাম এক নম্বরে আপনার সময়ের তালিকা করুন আমি প্রস্তাব দিয়েছিলাম আপনি শুধুমাত্র আপনার পিকটা চিহ্নিত করবেন তা নয় এছাড়াও আপনি চিহ্নিত করুন যেই সময়টা নষ্ট করছেন চিহ্নিত করুন আপনার সমস্ত দিন কিভাবে কাটাচ্ছেন আপনার সপ্তাহটা কিভাবে কাটাচ্ছেন দুটো দিনের মধ্যে কতটা মিল আছে বা আপনি সানডে্ কিভাবে কাটিয়েছেন মানডে্ কিভাবে এবং আপনি পুরো মাসটা কিভাবে কাটাচ্ছেন এইভাবে দেখুন আপনার বছর একটা শিক্ষাবর্ষ "ওকে" কোন কোন সময় আপনার ফিনান্সিয়াল বছরও এবার দেখুন আপনি দেখতে পাবেন একটা নির্দিষ্ট নিশ্চিত প্যাটার্ন বেরিয়ে আসছে এবং তখন দ্বিতীয় নাম্বার আমি বলেছিলাম যে চেক করে দেখতে যে কোথায় টাইম বা সময় লিক করে যাচ্ছে শুধু লক্ষ্য করুন সারা সপ্তাহে আপনার সম্পূর্ণ একটা দিনে আপনি কিভাবে আপনার সময় নষ্ট করছেন অথবা কিভাবে সময় আপনার অজ্ঞাতসারেই হাতের বাইরে চলে যাচ্ছে এবং তিন নম্বর পয়েন্ট হিসাবে আমি বলেছিলাম একবার যদি আপনি সক্ষম হন চিহ্নিত করতে কোথায় আপনার সময়টা লিখছে লিক হচ্ছে চেষ্টা করুন সেটাকে নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহার করুন আরও উৎপাদনশীলতার মধ্যে দিয়ে যেটা আপনার ক্যারিয়ার কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং এই ধরনের কাজগুলোর মধ্যে আপনি আপনার সৃজনশীলতা কেও ব্যবহার করতে পারবেন এখন আপনি অনেকের থেকে অনেক কম সময়ে অনেক বেশি কাজ দক্ষতা সহকারে করতে পারবেন আমি এটাও প্রস্তাব করেছিলাম যে আপনার চেষ্টা করা উচিত সংমিশ্রণ করতে সত্যিকারের ঘড়ির সাথে আপনার জৈবিক ঘড়ির সারকাডিয়ান রিদম যেটা আমাদের নিজস্ব ছন্দ আমাদের প্রত্যেকেরই আছে একটা নির্দিষ্ট সক্রিয় সময় আমি দেখিয়েছিলাম এটা অ্যাক্রোনিম হিসাবে PAT আমি বলেছিলাম খুঁজে বের করতে আপনার PAT যেখানে আপনি অনেক উৎসাহিত থাকেন প্রফুল্ল থাকেন স্বচ্ছ থাকে আপনার মন এটা হতে পারে খুব ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা আবার কারো কারো ক্ষেত্রে গভীর রাতে চেষ্টা করে চিহ্নিত করুন আপনার PAT এবং চেষ্টা করুন সেই অনুসারে কাজ করতে সফলতা আসে সঠিক কাজ সঠিক সময় এবং সঠিকভাবে করে যাওয়ার মধ্যে দিয়ে এবং জীবনযাপন করা আফসোস ছাড়া এখন আমরা শিখব এই লেসনে কিভাবে আপনারা দক্ষতা দিয়ে সময় কাটাবেন সময়ের ব্যবহার দক্ষতা সহকারে মানে আপনি যে কাজগুলো কে অনেক বেশী মূল্য দেন বা গুরুত্ব দেন সেই গুলোতে বেশিরভাগ সময়ে দেওয়া এবং নিশ্চিত হওয়া যে আপনি আপনার সময়কে উৎপাদনশীল কাজের মধ্যে দিয়ে ব্যবহার করছেন এখন এর মানে আপনি ছেঁকে নিন আপনার কাজগুলো যে কোন গুলো কম গুরুত্বপূর্ণ কাজ বা কোন গুলো একেবারেই গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে সেগুলো কে বাদ দিতে হবে বা কমিয়ে ফেলুন এবং চেষ্টা করুন যেগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ সেইগুলোকে করতে এখন বাস্তবে সময় নিয়ে একটা মজার ঘটনা যেটা হলো আমরা আসলে সময়কে ম্যানেজ করতে পারিনা আমরা যাই করি সময় বয়ে যায় তার নিজস্ব ছন্দে এবং আমরা কখনই সময়টাকে আমরা থামিয়েও দিতে পারি না এই সেন্সে বলতে গেলে বলা যায় আমরা ম্যানেজ করতে পারিনা সময় কিন্তু আমরা একমাত্র সময়ের সাথে আমাদেরকে ম্যানেজ করতে পারি আমাদের অভ্যাস আমাদের পারসেপশন আমাদের সম্পর্ক এগুলো সময়ের সাথে আমাদের পার্সেপশন আমাদের সম্পর্ক বদলানোর জন্য আমাদের কি করা উচিত প্রথম বিষয় হলো আপনি পরিকল্পনা করুন আপনার জীবনকালের এখন আমাদের জীবনকাল বাড়ছে ভগবানের ইচ্ছায় এবং আমাদের মেডিকেল এবং টেকনোলজিক্যাল উন্নতির জন্য আমাদের জীবন রক্ষা পাচ্ছে এমনকি আমরা 80 বছর পর্যন্তও বেঁচে থাকি ভালোভাবে এখন আপনি কতটা আশা করছেন আপনার জীবনকাল এটা কি 8070 6050 এটা আমরা একটা সাধারন গড়পড়তা হিসাব করছি যেখানে যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে ঘটে যাওয়া কোন বিপর্যয়ে মৃত্যুর কথা ছাড়া ধরা যাক আপনি অনুমান করেছেন যে আপনি 65 বছর পর্যন্ত বাঁচবেন যদি আপনি মনে করেন না আপনি রুগ্ন সে ক্ষেত্রে আপনি 50 বছর পর্যন্ত বাঁচতে পারেন কিন্তু কখনো কি ভেবেছেন আপনার সারা জীবনের পরিকল্পনা কি যেমন 50 বছরে আপনার পরিকল্পনা কি বা 60 বছরে আপনার পরিকল্পনা কি আপনি কোথায় পৌঁছাতে চান বা কি করতে চান আপনি কি হতে চান আপনার শিক্ষা যেটা সারা জীবনের পদ্ধতি একবার আপনি একটা ডিপ্লোমা পেয়েছেন এবং সেটা আপনাকে অন্য একটা ডিগ্রি আনতে সাহায্য করল তারপর আবার আপনি আরেকটা ডিগ্রী করলেন যেটা সাহায্য করল আরো অ্যাডভান্স প্রোগ্রামে যেতে আপনার ক্যারিয়ারের জন্য এবং আরো আরো কখনোই শেষ হবার নয় "ওকে" সবসময়ই কিছু করে যাওয়া না হলে আপনি থামিয়ে দেবেন আপনাকে শিক্ষিত করা শিক্ষা সারা জীবনের সুতরাং যদি আপনি বুঝতে পারেন আপনি কতদিন পর্যন্ত শিখবেন আপনি কী শিখবেন এবং সেই শিক্ষাটাকে কিভাবে ব্যবহার করবেন এসব গুলো ভাবুন তারপরে পছন্দ করুন আপনার শিক্ষার পথ যেটা আপনাকে রাখবে সারা জীবন সক্রিয় এর মানে আপনার উচিত এমন কিছু পছন্দ করা যেটার জন্য আপনি সাংঘাতিকভাবে প্যাশনেট থাকবেন এবং আপনি কখনোই অনুভব করবেন না ক্লান্তি অথবা আশাহত হবেন না অনুপ্রেরণা হারাবেন না যা কিছু আসুক আপনার পথে সুতরাং আপনার ক্যারিয়ারের কথা বলতে বা ক্যারিয়ারের নিরিখে সিদ্ধান্ত নিন আপনার মৃত্যুর সময় অবসরের সময় আপনি কোন পজিশনে থাকতে চান সেই জায়গায় পৌঁছাতে হলে কি করা উচিত 20 30 40 50 60 70 80 এই বয়সে সুতরাং আপনার কি করা উচিত এখন একবার যদি আপনি বুঝতে পারেন আপনি ওই পজিশনে পৌঁছাতে চান আপনি পৌঁছাবেন ক্যারিয়ারের এই স্তরে এবং জীবনে কৃতিত্ব অর্জন করবেন এই বয়সে কিভাবে কাজ করে ঠিক কৃতিত্ব অর্জন করতে পারবেন সুতরাং এক্ষেত্রে আমার দ্বিতীয় প্রস্তাব আমি দিচ্ছি আপনার সারা জীবনের পরিকল্পনা কে ছোট ছোট রিয়ালিস্টিক গোলে ভেঙ্গে ফেলুন যেটা আপনি সহজেই অর্জন করতে পারবেন চিহ্নিত করুন strength এরিয়া আপনার গুণগুলো আপনার ত্রুটিগুলো আপনার কাছে যা আছে সেগুলো কে ঠিকমতন সাজিয়ে ছোট ছোট করে বাস্তবের সাথে সংগতি রেখে আপনি পরিকল্পনা করলে অবশ্যই আপনি সফলতা পাবেন সুতরাং প্রথমেই জানা দরকার কোন ক্ষেত্রে আপনি স্ট্রং বা শক্তিশালী আবার কোন ক্ষেত্রে আপনি দুর্বল এবং তারপরে আপনি সেই শক্তিশালী পয়েন্টগুলো বা আপনার গুনস্ট্রেন্থ এর জায়গা গুলোকে নিয়ে সম্ভাবনা তৈরি করে বাস্তবিক মূল্যায়নের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার হাতে যে কাজ আছে বা যে গোলটা আছে এখন আপনার কাজটি খুব সাধারণ ভাবে ধরা যাক আপনি পাঁচ বছরের শেষ করবেন আবার ধরা যাক আপনার একটু বিশেষ দক্ষতা আছে যে ক্ষেত্রে আপনি শেষ করতে পারেন চার বছরে আবার হয়তো আপনার কিছু ঘাটতি আছে সেক্ষেত্রে আপনি ছয় বছর সময় নেবেন সুতরাং আগে আমাদের উচিত মূল্যায়ন করে দেখা যে কতটা সময় আমি নিতে পারি আমার ওই টার্গেট বা গোল এচিভ বা সম্পন্ন করতে যেটা আপনি সাজিয়েছেন আপনার জীবনে আপনার কি উচিত হবে না কৌশল পরিবর্তন করা একবার যদি আপনি সম্পূর্ণরূপে জেনে যান আপনি যে গোলটা এচিভ করতে চাইছেন এবং আপনি যে কৌশল অবলম্বন করে এগোচ্ছেন সেটাতে আপনি একটু পিছিয়ে আছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজটা করা দরকার একটু নতুন পদ্ধতি অবলম্বন করে এবং অন্য ধরনের দক্ষতা দিয়ে বিশেষ করে যদি আপনি চান একটু অন্য ধরনের ফল আপনি যদি একই পদ্ধতিতে কাজ করেন তাহলে আপনি একই রকম ফল পাবেন আপনি যদি চান একটু আলাদা ধরনের রেজাল্ট পেতে সম্পূর্ণ আলাদা আপনার উচিত অবশ্যই একটু আলাদা কৌশল অবলম্বন করা বা ব্যবহার করা সময়কে দক্ষতা সহকারে ব্যবহার করার নিরিখে কিছু মানুষ চেষ্টা করেন রেসিস্ট করতে বা আটকাতেে টাইম ম্যানেজমেন্ট "ওকে" তারা কি করেন তারা বাধা দেন সময়কে পরিচালনার ক্ষেত্রে তাদের ভ্রান্ত ধারণা থেকে অথবা এমন ধরনের তাদের বিশ্বাস তৈরি হয় যে তারা চান না সময়ের দাস হয়ে থাকতে তারা বলেন তারা কোন সময় সূচি তৈরি করবেন না কোন নিশ্চিত সময়ের পরিকল্পনা করবেন না কারণ এইভাবে দৃঢ়তার সাথে সময় অনুযায়ী কঠোর পরিশ্রম করলে তাদের মনে হবে একজন দাস সুতরাং তারা বলেন আমি চাইনা সময় এর পিছনে ছুটতে সব সময় কিন্তু প্রকৃতপক্ষে লিবারেশন বা মুক্তি ফ্রিডম বা স্বাধীনতা এসবই আসে একজনের নিজের ভিতর থেকে একমাত্র খুব দক্ষ সহকারে সময়কে পরিচালনা করে দৃঢ়তার সাথে সেই অনুযায়ী নিজের পরিকল্পনা মাফিক কাজগুলো শেষ করতে পারলে আপনি সক্ষম হবেন নিজেকে মুক্ত রাখতে এবং অনেক বেশি সময় আপনার নিজের জন্য রাখতে পারবেন আসলে যখন আপনি সময়কে অপরিকল্পিতভাবে কাজে লাগান আসলে তখনই আপনি দাস হয়ে যান আপনার আবেগের আপনার অভ্যেসের আপনি দাস হয়ে যান এই ঘটনার কাছেও যেখানে আপনি বারেবারেই কাজটি সম্পন্ন না করে স্থগিত করে রাখেন বা আপনার সময়টাকে অপরিকল্পিত ভাবে কাটান এখন কিভাবে আপনি দক্ষতা সহকারে পরিচালনা করবেন আপনার সময় কে সেই বিষয়ে আমি কিছু প্রস্তাব দিচ্ছি এখন আপনি আপনার গোলটি লিখে রাখুন আপনার গোলটি বদলে যেতে পারে 5 বছরে বা 10 বছরে অথবা সেখানে এমন দৃষ্টান্ত হলো আপনার চিন্তা ভাবনায় বদল এল হয়তো রাতারাতি চেঞ্জ হয়ে গেল আপনার গোল আপনি করে ফেললেন আপনার পরিকল্পনার পরিবর্তন কিন্তু বর্তমানে যে গোল আপনার আছে সেটা অবশ্যই আপনি লিখে ফেলুন আপনি চাইলে কাগজে লিখতে পারেন ইচ্ছা হলে টাইপ করতে পারেন আপনার ডায়েরিতে অন্য কাগজে লিখে লাগিয়ে রাখতে পারেন আপনি অবশ্যই এটা প্লান এর মধ্যে রাখুন অথবা আপনার উচিত রাখা আপনার যা যা করতে হবে সেই লিস্টে কারণ এই গোলটায় পৌঁছতে হবে যখন আপনি এটা লিখবেন যখনআপনি টাইপ করবেন অথবা আপনি এটা আটকাবেন আপনি দেখতে পাবেন এটাকে গ্রাফিক্যালি এবং আপনার মন এটাকে গ্রহণ করবে এবং ভিজুয়ালাইজ করে আত্মস্থ করবে এমনকি আপনি এটা লিখে রাখতে পারেন আপনার বাথরুমের দেওয়ালে সফল উদ্দ্যোক্তারা সাকসেসফুল এন্টারপ্রেনার বা যারা চেষ্টা করছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেমন কোনো প্রশাসনিক কাজের ক্ষেত্রে এরকম অনেক ব্যক্তি তাদের নামের সাথে আইএএস বা আইপিএস অথবা যে ডিগ্রি করতে চেয়ে ছিলেন বাথরুমের দেয়ালে তারা লাগিয়ে রেখেছিলেন এমনকি আপনি ও টেবিলে আয়নাতে বা যে কোনো জায়গাতে লিখে রাখতে পারেন আপনার লক্ষ্যটা যেমন আমাদের বলা হয়েছিল Steve Jobs এর কথা তিনি লিখে রাখতেন আয়নায় বিশেষ করে যখন তার ক্যান্সার ধরা পড়েছিল তারপর থেকে তিনি লিখে রাখতেন আয়নায় যদি আজকের দিনটা আমার শেষ দিন হয় তাহলে কি আমি এই একই কাজ করব যেটা আমি আজকে করব ভেবেছি বা পরিকল্পনা করেছি তারপর থেকে যখনই তিনি দেখতেন এটাই তার শেষ দিন তখন তিনি পরিবর্তন করতেন তার কাজ করার তালিকা এবং তখনই চলে যেতেন তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজ করতে কিছু ব্যাক্তি লিখে রাখেন তার টেবিলের উপরে সুতরাং আপনি যেখানেই যান আপনি লিখে রাখুন এবং তারপর সেটা দেখুন নিজের মনের মধ্যে রাখুন এবং এটা সবসময় আত্মস্থ করার চেষ্টা করুন যখনই এগুলো আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন তখন আপনি কঠোর চেষ্টা করতে পারবেন গোলটাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আপনি চেষ্টা করবেন এচিভ করার জন্য সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যার ফলে আপনার অদম্য জেদ কখনোই আপনার থেকে সরে যাবে না চলে যাবে না এবং এটা তখনই আসবে যখন আপনি গোলটা লিখবেন এবং সেটা কল্পনা ভিজুয়ালাইজ করবেন দ্বিতীয়তঃ আপনার কাজগুলোর একটা প্রায়োরিটি লিস্ট করার প্রয়োজন যখন আপনি সারা জীবনের পরিকল্পনা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সাজান আপনার কাজগুলো কে এবং তার উপরে কাজ করে যাওয়া প্রতিদিন সপ্তাহ মাস এবং বছর ভরে প্ল্যানার ব্যবহার করুন সেটা অফলাইন বা অনলাইন তখন আপনি চেষ্টা করবেন এটা করতে এবং সাজান যেটা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা একেবারে উপরে আটকে রাখুন আপনার কাজের তালিকার একবার আপনি প্রায়োরিটি করে ফেললে আপনার উচিত কাজের মধ্যে আটকে থাকা এবং আপনার উচিত সম্পূর্ণরূপে সব ধরনের বিভ্রান্তি ডিস্ট্রাকশন কে এড়িয়ে যাওয়া এবং বন্ধ করা তাই অন্ততপক্ষে বাধাগুলো বা ডিস্ট্রাকশন গুলোকে কমিয়ে ফেলা এখন আমরা দেখব এই পয়েন্টটা কে বিস্তারিতভাবে প্রথমে আমরা টাইম লিকেজ কিভাবে আপনি দেবেন তাকে পিছলে যেতে আপনি কি করেন যার ফলে আপনি বুঝতে পারেন না যে আপনার সম্পূর্ণ দিনটা পিছলে গেল এবং দিনের শেষে আপনি অনুভব করলেন আপনি নষ্ট করেছেন আপনার অনেক সময় আপনি কি করেছেন এখন কিভাবে সময় ছিদ্রপথে বেরিয়ে গেল এটা হতে পারে তার কারণ আপনি অনুমতি দিচ্ছেন অন্যদের বাধা দিতে আপনি নিজের কাজে ব্যস্ত ছিলেন আপনি একটা ফ্লো বা গতির মধ্যে ছিলেন কিন্তু তখন কিছু লোক আপনাকে বিরক্ত করতে এলো তারা এসেছে আপনার সাথে একটু গল্প করতে এবং তারা বলছে যে চাইছি আপনার সাথে কিছুটা সময় কাটাতে তাই জন্য তারা এসেছে এবং সম্পূর্ণরূপে আপনার কাজগুলো বাধা পড়েছে যেটা আপনার শেষ করার কথা ছিল ডেড লাইনের মধ্যে আবার এমন হতে পারে টেলিফোন কল যেটা আপনি জানেন অপ্রাসঙ্গিক কল এটা হতে পারে কোন ভেন্ডার এর কল কিছু সময় আমরা কল টা নিয়ে নি এবং তারপর ভাবি সাড়া দেবো ভ্যানডার কথা বলতে শুরু করেন এবং এইভাবে সময়টা নষ্ট হয়ে যায় সুতরাং অন্যদের এইভাবে বাধা সৃষ্টি করতে দেওয়া অনুমতি দেওয়া একটা বড় কারণ সময় বেরিয়ে যাওয়ার পরের কৌশল কাজ ভাগ করে না দিতে পারা কখনো কখনো কোনো ব্যক্তি মনে করেন তারাই সব থেকে ভালো এই কাজটা করতে পারবেন তার মতো অন্য কেউ এ কাজটা করতে পারবে না কিন্তু এটা ঠিক নয় এমন অনেক ধরনের কাজ আছে যে গুলো একমাত্র আপনি ছাড়া অন্য কেউ করলে হবে না "ওকে" সেগুলো কে রাখুন কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো অন্যরা করলেই হবে এবং কখনো কখনো হয়তো তারা আপনার থেকেও ভালো করবে হয়তো তারা কেউ টেকনিশিয়ান তাদের আলাদা দক্ষতা আছে তারা আপনার থেকে অনেক বেশি দক্ষ এ ব্যাপারে এবং অনেক ভালো কাজটি করতে পারবেন আপনার থেকে সুতরাং আপনার কাজটি সেই ব্যক্তিদের কাজটি করতে দিন এমন কি যে আপনার হয়ে কাজটি করে দেবে কখনো অনেক বন্ধু থাকেন যারা আপনার জন্য ভালোবেসে এই কাজটি করে দেবেন কখনো কোনো প্রফেশনাল ব্যক্তিরা থাকেন যারা কিছু চার্জ নেবেন কিন্তু আপনার কাজটি করে দেবেন আবার কখনো কিছু কলিগ্ থাকেন যারা নিতে পারেন আপনার জবটি কিন্তু তখন হয়তো তারা আপনার কাছে বিনিময়ে কিছু আশা করবেন যে কোন উপায়েই হোক কাজগুলোকে একটু ভাগ করে দিন যেগুলো দেওয়া যাবে অন্যদেরকে দেখবেন অনেক সময় আপনি খুব সামান্য বিষয় গুলোতে রেখেছেন সময়সামান্য জিনিসের বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনি প্রচুর সময় ব্যয় করেছেন তারমানে বেশিরভাগ সময়ই আপনি দ্বিধাগ্রস্থ এমনকি খুব ছোট বিষয়ে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে অনেক সময় নিয়ে ফেলেন প্রেসিডেন্ট ওবামার মত ব্যক্তি বা আরো অনেক যশস্বী ব্যক্তি এমনকি স্টিভ জবস তারা সবাই একই ধরনের পোশাক পরতেন সবসময় কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকটা সময় কাটাবেন না সামান্য বিষয়ে এবং তার জন্য একই রকম একই পোশাক ব্যবহার করতেন সে টি শার্ট বা র্শাট তারা শুধু পরে ফেলতেন পোশাক সুতরাং তারা সময় কখনই এইভাবে কাটাতেন না বা নষ্ট করবেন না এই সামান্য বিষয়ে সুতরাং তারা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পোশাক ঠিক করেছিলেন এবং সব সময় সেটা ব্যবহার করতেন সুতরাং এই দ্বিধাগ্রস্থ মুহূর্ত বা খুব সামান্য বিষয় অনেকটা সময় কাটানো এসবই হবে আপনার টাইমটাকে মেরে ফেলা সময়টাকে হারিয়ে ফেলা এটা আবার ঘটতে পারে যখন আপনি কোন কাজ করছেন অথচ আপনার কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন বা তথ্য নেই সেই কাজের বিষয় আপনি জানেন না সঠিক কিভাবে কাজটা করা উচিত আপনার বস আপনাকে দিয়েছেন কম তথ্য দিয়ে কাজটা করতে আপনিও আগ্রহী নন অন্যের কাছ থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করতে আপনি শুরু করেছেন কাজটা করতে খুব অল্প ইনফর্মেশন দিয়ে সুতরাং এই ভাবেও আপনি আপনার অনেকটা সময় নষ্ট করে দেবেন এরপর আরেকটি কারণ সেটা হল প্রায়োরিটি তালিকা সম্পর্কে আপনার ঘাটতি আছে আপনি সঠিক জানেন না ঠিক কোন কাজটা আপনার করা উচিত একদম প্রথমেতার বদলে আপনি করছেন অন্য কিছু কাজ সবার আগে সুতরাং সঠিক পরিকল্পনার অভাব আপনি ভাবেননি কখনো কাজটি করবেন কিন্তু আপনার মনে হয়েছে আপনি শুরু করেছেন করতে আবার এমন হতে পারে করেছেন রিয়ালিস্টিক বা অবাস্তব কোন পরিকল্পনা এবং খুব দ্রুত প্ল্যান অবাস্তব পরিকল্পনা মানে যেটা কখনোই আপনার এই মুহূর্তে করা সম্ভব নয় সেই ধরনের পরিকল্পনা আর ফিক্সড পরিকল্পনা মানে যখন আপনি সময়সূচি অনুযায়ী অনেক কাজ রেখেছেন কাজের মধ্যে একটু নমনীয়তা আনার সুযোগ নেই আপনি ভেবেছিলেন যেটা অবশ্যই শেষ করে ফেলতে পারবেন এই সময়ের মধ্যে কিন্তু সেখানে কিছু বাধা এসেছিল যেটার জন্য আপনি সমতা রাখতে পারেননি সুতরাং আপনি সহজেই স্ট্রেসড এবং আরো স্ট্রেসড এবং তারপর ক্লান্ত হয়ে পড়লেন এর মধ্যে দিয়েই আপনার কাজের দক্ষতা কমে গেল আপনার সময়টা নষ্ট হলো আবারো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব পরে যখন আপনি "না" বলতে দ্বিধাবোধ করেন এবং আপনি বলেন হ্যাঁ কিন্তু আসলেই আপনি বলতে চাইছেন না সুতরাং এটা একটা সমস্যা এবং এইভাবে ব্যক্তিরা আসে এবং আপনার সময় নিয়ে নেয় কারণ তারা জানে আপনার না বলার ক্ষমতা নেই এবং এইভাবে সময় সহজেই বেরিয়ে যায় আর একটা কারণ চারপাশটা সম্পূর্ণরূপে অবিন্যস্ত থাকে আপনার টেবিলের দিকে তাকান এটা অবশ্যই উচিৎ পরিষ্কার করে রাখা যে কাজটা আপনি করবেন একমাত্র সেই কাজটাই টেবিলের উপরে থাকবে আপনি ঘরটার দিকে তাকান এটা সম্পূর্ণরূপে ভরে আছে কতগুলো অপ্রয়োজনীয় ও নোংরা জিনিসপত্র দিয়ে কখনো কখনো এগুলো বাধা সৃষ্টি করে সুতরাং পরিষ্কার রাখুন আপনার চারপাশ বিশেষ করে আপনার টেবিল ডেস্কটপ ওকে কাজের জায়গা অবশ্যই পরিষ্কার সুতরাং যদি আপনি সাজিয়ে রাখতে পারেন আপনার চারপাশ সেই ভাবে আপনার স্বভাবটাও অরগানাইজড হয়ে যাবে অটোমেটিক্যালি সব সময় চেষ্টা করবেন জায়গার জিনিস জায়গায় রাখতে যাতে করে অনেকটা সময় না চলে যায় সেগুলো এলোপাথাড়ি খুঁজে বেড়াতে যখন আপনি চাবি খোঁজেন আপনি জানেন যে চাবি আপনার ঘরে দরজার পাশে আছে চাবির হ্যাঙ্গারে সুতরাং যখনই আপনি চাবি রাখবেন আপনার উচিত একই জায়গায় সেটা রাখার যাতে করে আপনি যখন খুঁজবেন আপনার মন সহজে মনে করতে পারবে এবং সে ওই জায়গায় থেকে বের করে দেবে যেই মুহূর্তে আপনি জায়গা পরিবর্তন করবেন এটা খুব কঠিন হবে খুঁজে বের করতে এবং বিশেষ করে আপনি যদি অনেক জিনিস এরকম উল্টোপাল্টা ভাবে রাখেন তখন এটা সম্পূর্ণ রূপে হয়ে যাবে মেস বা গন্ডগোল পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সোশ্যাল মিডিয়ার দ্বারা সহজেই ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং সাধারণভাবে ব্যক্তিগত বা কর্মজগতের ইমেইল এর নোটিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রথমেই আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যেখানেই হোক নোটিফিকেশন গুলো বাদ দিয়ে দিন "ওকে" সুতরাং যখন ইমেইল আসে আপনার প্রয়োজন নেই জানার কখন এটা আসছে আবার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসছে আপনার জানার দরকার নেই তৎক্ষণাৎ একই জিনিস ফেসবুকে ক্ষেত্রে ও কিছু ব্যক্তি ভাবেন যে ওকেokay আমি এটাকে নিশ্চুপ করে রাখবো ভাইব্রেট করে কিন্তু এই সবগুলোই আপনি বাদ দিয়ে দিন কারণ এমনকি যখন ভাইব্রেশন হয় আপনি যদি খুব সংবেদনশীল হোন আপনি সহজেই ডিস্ট্রাক্ট হয়ে যাবেন এবং তারপর আপনার স্ট্রেস হতে পারে এটা মানুষের স্বাভাবিক প্রবণতা যে তৎক্ষণাৎ দেখা কে পাঠিয়েছে কি পাঠিয়েছ এবং এগুলো অ্যাংজাইটি এবং সব ধরনের সোশ্যাল নেটওয়ার্ক আমাদের দিচ্ছে ও এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ এটা আমার প্রয়োজন এক্ষুনি দেখা এই মনোভাবটা এবং 99 পারসেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ নয় এবং এটা যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হয় আপনি যেভাবেই হোক জানবেন সুতরাং এ কথাটা মাথায় রেখে আমরা দেখব বিশেষ করে আপনি কিভাবে বাঁচাতে পারেন ইমেইল কে নিয়ন্ত্রণ করতে কারণ ইমেইল হলো সত্যিকারের ডিজাস্টার আপনি যদি আপনাকে সহজে distract হতে না দেন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ আপনার ইমেইল চেক করা সেটা ফোনে হোক বা ল্যাপটপে আইপ্যাডে কম্পিউটারে যেখানেই হোক তার পরিবর্তে আপনি একটা নির্দিষ্ট সময় রাখুন ইমেইল চেক করার জন্য "ওকে" এবং লোকেরা জানবে আপনি কখন মেইল চেক করেন যখন আপনার উত্তর আসে দিনের কোন একটা সময়ে এটা হতে পারে বিকেলবেলা ভালো হয় দুপুরের খাবারের আগে অথবা পরে সুতরাং চিহ্নিত করুন কোন সময়টায় যখন আপনার এনার্জি লেভেল কম থাকে কারণ এই কাজ করার জন্য প্রয়োজন হয়না high energy লেভেলের এখানে শুধুমাত্র প্রয়োজন একটা উত্তর দেওয়ার এবং এরপর ছাকনি ব্যবহার করুন অপ্রাসঙ্গিক যে সব গুলো বিষয় অনুযায়ী সেগুলো আলাদাভাবে করে রাখলে অপ্রাসঙ্গিক গুলো অনায়াসে চলে যাবে একটা ফিল্টার এ একটা ফোল্ডারে এবং তখন সহজেই আপনি ডিলিট করে দিতে পারবেন এবং তারপর বিষয় অনুযায়ী ইমেইল গুলো কে আপনি অন্য ফোল্ডারে রাখতে পারেন এবং সেই ফোল্ডার থেকে আপনি সরাসরি মেইল পাঠাতে পারেন ধরা যাক এটা এসেছে কোন একটা গ্রুপ থেকে"ওকে" এবং তারপর যেটা আপনি সব সময় দেখেন না সেরকম একটা এটা এমন কিছু বিষয় যেটাতে আপনি আগ্রহী "ওকে" ধরা যাক আপনি আগ্রহী রান্না করতে এবং যোগ দিয়েছেন কুকারি গ্রুপে গ্রুপের সদস্য প্রত্যেকদিন নানা রকম মেনু পাঠান সুতরাং আপনার প্রয়োজন নেই সেগুলো তৎক্ষণাৎ দেখার এগুলো আপনার প্রয়োজন দেখার যখন আপনি নিজে রান্না করছেন কিছু সুতরাং মাঝেমাঝেই দেখবেন না এগুলো সেই কারণে ব্যবহার করুন ফিল্টার এগুলোকে ফোল্ডারে যেতে দিন এবং সেখান থাকবে আপনার প্রয়োজন অনুসারে এগুলো খুলবেন দিনের নির্দিষ্ট সময়ে আপনি যখন পরিকল্পনা করেছেন এটা খুলবেন বলে ঠিক তখন ওকেokay সাধারণত বলা হয় আপনি ক্রেডিট কার্ড নেন ঠিক আছে এবং আপনার প্রয়োজন নেই এই মুহূর্তে ক্রেডিট কার্ড নেওয়ার সুতরাং আপনি যেই দেখবেন সাবজেক্ট ক্রেডিট কার্ড তৎক্ষণাৎ আপনি ডিলিট করে দিতে পারেন সাবজেক্ট এর দিকে তাকিয়ে বিষয়ের দিকে তাকিয়ে এমনকি না খুলেই আপনি ডিলিট করে দিন এতে করে আপনার অনেকটা সময় বেচে যাবে চটজলদি কাজ করুন একবার যেই আপনি ইমেইল খুলবেন আপনি ভাববেন আরেকবার দেখি এবং তারপর আবার দেখবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন এটা ডিলিট করবেন না উত্তর দেবেন আসলে এই ভাবেই আপনার সময়টা নষ্ট হয়ে যাবে এবং এই একই ভাবে আপনি দুবার সময়টা দিচ্ছেন একই কাজের জন্য সুতরাং একবার যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটি খুলবেন তখনই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন এর সাথে যদি আপনি চান ডিলিট করবেন তাহলে ডিলিট করুন যদি উত্তর দিতে চান তাহলে উত্তর দেন কখনোই দ্বিতীয় আবার একবার সময় ব্যবহার করবেন না এটা দেখতে যাই হোক আপনার প্রয়োজন রাখা গুরুত্বপূর্ণ মেসেজ গুলোকে সুতরাং আপনার দেখা উচিত খুব সতর্কভাবে এবং তারপরে উত্তর দেওয়া এর কিছু বৈধ আইন থাকবে আপনি সেট করলে এটা অন্য ফোল্ডারে চলে যাবে কিন্তু কখনই এটা ইনবক্সে রাখবেন না আপনার প্রয়োজন সব সময় ইনবক্স কে পরিষ্কার রাখা কারণ ইমেইল ম্যানেজমেন্ট নির্দেশিত হয় পরিষ্কার ইনবক্স দ্বারা এটা একদম আপনার মনের মতন যেখানে মনে হবে বেশ ক্লিয়ার বা স্বচ্ছ কখনোই ব্যবহার করবেন না আপনার ইনবক্স রিমাইন্ডার বা মনে করিয়ে দেওয়ার তালিকা হিসাবে তৈরি করতে পারেন pending ফোল্ডার যেখানে আপনি রাখতে পারেন কিছু প্রয়োজনীয় সেগুলো রাখা কারণ প্রয়োজন অনেক বেশি আর টেনশনের বা মনোযোগের বিষয় অনেকটা সময় পরেও লাগবে দিতে এইসব টিপস গুলো ব্যবহার করলে আপনি সক্ষম হবেন ইমেইল গুলো সঠিকভাবে পরিচালনা করে আপনার সময় বাচাতে অন্য টাইম ক্যান্সার কি কি আছে সময় আর কি কি ফ্যাক্টর আছে যেগুলো খেয়ে নেয় অনেকটা সময় আপনাকে বা আপনার অনেক গুরুত্বপূর্ণ উৎপাদনশীল কাজের সময় দেওয়ার পরিবর্তে অনেকটা টাইম নিয়ে নেয় প্রথম গুরুত্বপূর্ণ সময় ক্যান্সার হলো আমাদের অলস মাইন্ডসেট এর সাথে মিশে থাকে আমাদের প্লেজার সিকিং চিন্তাভাবনা সুতরাং আপনার প্রয়োজন ফোকাস রাখা যেটাতে অনেকটা সন্তুষ্টি দেয় তৃপ্তি দেয় যেটা আপনি পাবেন যখন আপনার প্রাইওরিটি অনুযায়ী কাজগুলোকে সম্পন্ন করতে পারবেন দক্ষতার সাথে সময়ের মধ্যে সুতরাং কখনো বা প্রায়ই প্লেজার সিকিং কিছু কাজকর্ম যেমন টিভি দেখা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অধিগ্রহণ করে নিতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় যেটা আপনার শেষ করার কথা ছিল হয়তো কোন অ্যাসাইনমেন্ট ডেডলাইন এর আগে কিন্তু মন ভাবছে অলস ভাবে এবং মাইন্ডসেট রয়েছে এক্ষুনি আনন্দ পাওয়ার জন্য সুতরাং আপনার প্রয়োজন এটা নিয়ন্ত্রণ করা তারপর আপনি ভাবতে পারবেন যে আপনি অনেক বেশি তৃপ্ত হবেন যখন আপনি আপনার প্রাইওরিটি অনুযায়ী সময়ের মধ্যে দক্ষতার সাথে আপনার সাজানো গোল অর্জন করতে পারবেন আরেকটা জিনিস এটা কখনোই করবেন না যেটা আজকে আপনি করতে পারবেন সেটাকে স্থগিত রাখছেন কালকের জন্য মানুষের স্বাভাবিক প্রবণতা এটা পরের দিনের জন্য রেখে দেওয়া এবং ভাবা ওকে পরেরদিন এটা অনেক বেশি ভালো হবে এবারে আসি এই কোনো কাজ স্থগিত করে রাখা বা গরীমসী প্রক্রাস্টিনেশন করা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেসনে কিছু ব্যক্তি এইভাবেও নষ্ট করে তাদের সময় যখন সময় চলে যায় যখন প্রেশারটা পাহাড়প্রমাণ হয় সেই অবধি তারা অপেক্ষা করে তারা অপেক্ষা করে ইলেভেন্থ আওয়ার অবধি তারা বিশ্বাস করে যে তারা মাস্টার্স এবং তারা ভাবে তারা কাজটা চাপের মধ্যেই বেশি ভালো করবে কিন্তু সমস্যা হল প্রায়ই যখন আপনি কাজ করেন প্রেশারের মধ্যে আপনি যেভাবেই হোক শেষ করে দিতে পারেন কাজটা কিন্তু তারপরে আপনি বুঝতে পারেন বা অনুভব করেন যদি কাজটা চাপ ছাড়া করতে পারতেন বা ধীরেসুস্থে শেষ করতেন তাহলে আরো ভাল ভাবে শেষ করতে পারতেন একদম শেষ মুহূর্তে আপনি কিছু ওভারলুক করেছেন গুরুত্বপূর্ণ বিষয় ভুল হয়ে গেছে যদি এটা আপনি আগে শেষ করতেন পাশাপাশি আপনি আরেকবার ডকুমেন্ট চেক করতে পারতেন আবার এরকম আপনার ভাবনা আসে যে কেউ এত চাপে কাজ করে না কেন আমার উচিত এটা সময়ে শেষ করা সুতরাং দেখেন আপনি পিয়ার গ্রুপের দিকে তাকিয়ে এবং ভাবেন যে প্রত্যেকেই খুব ধীরেসুস্থে চলছে সুতরাং আমি কেন দৌড়াবো এবং শেষ করবো সময়ের আগে সুতরাং আমি অনুসরণ করব বন্ধুদের আর এক ধরনের মানসিকতা শেষ রেজাল্ট জেনে রাখা এটা বলতে বোঝায় আপনার জানা প্রয়োজন যে কাজটা শুরু করছেন তার শেষ টা ঠিক কোথায় এটা বলতে একটা উদাহরন দিতে পারি যদি একমাত্র আমি জানি আমি পরীক্ষায় পাশ করব সেই কারণে আমি পড়বো অন্যথায় এমনও হতে পারে যে আমি 3 বছর পরীক্ষায় ফেল করেছি সুতরাং এখানে কোনো গ্যারান্টি নেই এখন আমি পড়লে পাস করবো সুতরাং কেউ আমাকে বলে দিতে পারবে না লিখে দিতে পারবে না শেষ রেজাল্ট কিন্তু একমাত্র গ্যারান্টি আছে যখন আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার সম্পূর্ণ চেষ্টা দিয়ে উন্নতি করবেন আপনি নিশ্চিত ভাবে আপনার শেষ রেজাল্টে পৌঁছে যাবেন যেটা আপনি আশা করেছিলেন সুতরাং এই শেষ রেজাল্টের কথা মাথায় নিয়ে অবশ্যই ইতিবাচকভাবে অনেক সময় অনেকেই এটা দেখতে পান না এবং সেজন্য তারা কাজটা শুরু করে এগিয়ে উঠতে পারেন না এখন এটা হচ্ছে আপনার সাথে যুক্ত একটা পলায়ন বৃত্তি মনোভাব যেটা নির্দিষ্ট সিডিউল থেকে পালিয়ে যায় আর বোকার মতন বিশ্বাস করে যে নিজের থেকে মুক্ত হয়ে গেল চিন্তা করে আমি এটা এড়িয়ে গেলাম আমি এটা থেকে পালিয়ে গেলাম আমি আনন্দ করবো পার্টিতে কাজটা আমার জন্য অপেক্ষা করবে কিন্তু আসলে এই যে আপনার পালিয়ে যাওয়ার ভাবনা পালিয়ে গেলেন আসলেই এটা আপনাকে ফেলে দিল আরো স্ট্রেসের মধ্যে এছাড়াও আরো কতগুলো বিষয় যেমন টিভি দেখাও বা অতিরিক্ত পরিমাণে নেট সার্ফ করা এগুলো সম্পর্কে অনেকটাই আলোচনা করেছিলাম আমার আগের কোর্সে এই দুটো ক্ষেত্রেই সে টিভি দেখাই হোক বা নেট সার্ফিং হোক দক্ষতা সহকারে আপনি এগুলোকে করুন আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন নিজের রিফ্রেশমেন্টের এর জন্য কিন্তু কখনোই আপনাকে খেয়ে ফেলতে দেবেন না দেবেন না আপনাকে ক্লান্ত করে দিতে যেখানে আপনি অনুভব করবেন অলসতা এবং তারপর এটা হয়ে যাবে কাউজ পটেটো আমি বলেছিলাম Zeigarnik Effect নিয়েযেখানে আপনি যদি একবার শুরু করেন সিরিয়াল দেখতে আপনাকে কিছুতেই সিরিয়াল দেখা থেকে সরে যেতে দেবে না কারণ আপনি জানতে চাইবেন কি ঘটবে শেষে হয়তো এই শেষ টা হবে 3 বছর পর বা 5 বছর পর এবং আপনি সময় দিয়ে যাবেন ততদিন অবধি সুতরাং খুব সতর্ক থাকুন আপনার সময় যখন চলে যাচ্ছে টিভি দেখতে বা নেট সার্ফিং এর জন্য আপনি অবশ্যই বাদ দিতে পারেন এখানে আর এক ধরনের বাজে প্রবণতা কাজ করে যেটা কিনা আবারও আমাদের সময়টা কে খেয়ে নেয় যেটা হলো সেল্ফ স্যাক্রিফাইসিং সাহায্য করার প্রবণতা এমন ভাবনা আসে যে অন্যেরা এসেছে আপনার কাছে সাহায্য নিতে সুতরাং আপনি আপনার কাজ বাদ দেবেন স্যাক্রিফাইস করবেন আপনার গোলকে এবং তাদের কাজকে অনেক গুরুত্ব দেবেন এবং সাহায্য করবেন তাদেরকে কাজটা শেষ করার জন্য এবং আপনি নিজেকে মনে করলেন হিরো যেন আপনি কাউকে উদ্ধার করলেন তার বিপদ থেকে কিন্তু এই ভাবে আপনি বারবার যদি করেন এবং আপনার সময়কে দিয়ে দেন একটা সময়ে আপনি অবশ্যই পড়বেন যখন আপনি দেখবেন একজনও আসবেন না আপনাকে সাহায্য করতে এবং আবার এটা আপনাকে দেবে অনেক স্ট্রেস এগুলো হলেও অন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানুষের স্বাভাবিক প্রকৃতি আসলেই নিজেদের সময়কে নষ্ট করা এখন এগুলোকে বাদ দেওয়ার জন্য আমি বলব আপনার উচিত সম্পূর্ণ সম্মান দিয়ে নিজেকে একটা ডেডলাইন দিন অনেকেই ডেডলাইন কে খুব একটা গুরুত্ব দেন না তারা এমনকি পাত্তা দেয় না ডেডলাইন কে কিন্তু যদি না দেন আপনার ডেডলাইন কে গুরুত্ব অজানা একটা ডেডলাইন যেটা ভগবান আমাদের জন্য সেট করেছেন এটা আমাদের কাছে স্বচ্ছ নয় সুতরাং আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম আপনাদের শুরুতে যখনই আপনি মারা যান 80 অথবা 40 এটা আপনার হাতে নেই আপনি হেলদি অথবা আনহেলদি যেই হোন না কেন একটা অজানা ডেডলাইন আছেই যাতে যেখানে শেষ হয়ে যাবে থেমে যাবে আপনার সব কাজ যেদিন আপনি মারা যাবেন সুতরাং এটা আমাদের কাছে পরিচিত নয় বা অজানা এবং আরো কিছু এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা আপনাকে বাধ্য করতে পারে আপনার কাজের জীবনকে কমিয়ে ফেলতে উদাহরণস্বরূপ বলা যায় কাজ থেকে ছাটাই করে দেওয়া সুতরাং আপনি পরিকল্পনা করেছিলেন আপনার পুরো কর্মজগতের কিন্তু এই সময় আপনি বাধ্য হলেন কারণ তারা চাইলেন কমিয়ে ফেলতে কারণ তারা অনেক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল তাই এখন আপনি কি করবেন কখনো আবার এক্সিডেন্ট যেটা আমাদের অক্ষম করে দেয় কাজের জন্য অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ এসব কিছুই আসলে আমাদের বাধ্য করে কাজ থেকে বহিষ্কৃত করতে এখন এই সব গুলো মনে রাখলেও আপনি এগুলো আসলেই জানেন না কিভাবে আপনার ডেডলাইন বাড়াতে পারেন এই ধরনের অদেখা অজানা ঘটনার জন্য এটা গুরুত্বপূর্ণ যে আপনি সব সময় কাজ করবেন একটা তাড়া নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে পরের মুহূর্তেই এবং তছনছ করে দিতে পারে আপনার সমস্ত পরিকল্পনা এটা হচ্ছে একটা ফোর্স সেন্স উপলব্ধি করা কিছু লোক ব্যবহার করেন দ্যা রিং ম্যান মেটাফোর আপনি হয়তো এই মুহূর্তেই মারা যাবেন সুতরাং আপনি কি করবেন যদি আপনাকে একটা চান্স দেওয়া হয় শেষ করার জন্য আপনার হাতে এটাই আছে তো কি করবেন কারণ আপনি জানেন আপনি মারা যাবেন পরের দিনই সুতরাং শেষ করবেন এটা এই ধরনের ব্যস্ততা যে কোনো সময় আর নেই তাহলে এই কাজটা শেষ হয়ে যাবে আর এক ধরনের আমাদের বিশ্বাস থাকে ভ্রান্ত ধারণা থাকে আমাদের বয়স আছে অনেক বছর আছে সুতরাং অনেক ঘন্টা পাব শেষ করতে কিন্তু যেখানে বাস্তবে আমরা জানি না আসল ডেডলাইন কি যেটা ভগবান প্লান করেছেন আমাদের জন্য আমরা জানি না যেটা আমরা কখনই স্থগিত করতে পারিনা তাহলে আমরা কতদিন আমাদের কাজগুলোকে স্থগিত রাখবো ভালো প্লানার বলতে কী বোঝায় ভালো পরিকল্পনা হলেও কোন কাজ সময়ের আগে শেষ করা এবং কিছুটা সময় রাখা শেষ মুহূর্তে আরেকবার দেখে দেওয়ার জন্য অথবা আরেকটু ভালো করার জন্য আবার খারাপ লাগার প্লানার যারা সময়টাকে পরিচালনা করতে পারে না প্রায়ই ডেডলাইন মিস করে সুযোগ হারিয়ে ফেলার জন্য আফসোস করে তারা সব সময় ভাবে যদি আমার সময়টা কে ভালো করে ম্যানেজ করতে পারতাম আমি তাহলে সুযোগটা হারিয়ে ফেলতাম না আমি অবশ্যই জমা দিতে পারতাম সময়ের মধ্যে আমার করা উচিত হয়নি ডেডলাইন মিস করা এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্যারিয়ারের জন্য পরবর্তী বিষয়টা আপনার উচিত টাইম ম্যানেজমেন্ট এর হিসাবে শেখা উচিত পরিবর্তন করতে টাইম থেকে স্টীলারস্ টাইম গিফটারসtime steelers into time gifters আমি বর্ণনা করেছিলাম সময় অনেক সময় চুরি হয়ে যায় কিন্তু এটা হয় আপনার থেকে যখন আপনি অসহায় কোনো এক পরিস্থিতিতে যেখানে আপনি অনেকটা সময় ধরে বাধ্য হচ্ছেন ইন্যাক্টিভ থাকতে এটা হতে পারে ট্রাভেলিং এর জন্য যখন আপনি অপেক্ষা করছেন এমনকি ফ্লাইটে যাওয়ার সময় সুতরাং সেই সময়ে যখন আপনি ট্রাভেল করতে এয়ারপোর্ট যাচ্ছেন তারপর যাচ্ছেন চেকিং এ এবং তারপর সিকিউরিটি চেক এর জন্য সুতরাং সব সময়ই আপনি অনেকটা সময় কাটাচ্ছেন ট্রাভেল এর আগেও inactive এবং তারপরে আসল ট্রাভেল সুতরাং এই সম্পূর্ণ সময়টায় আপনি ইন্যাক্টিভ আপনার একাডেমিক বা ব্যক্তিগত উন্নতির নিরিখে কোন ঘটনার জন্য অপেক্ষা করা কোন মিটিংয়ের জন্য অপেক্ষা করা কোন অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অপেক্ষা করা বা কোন ব্যক্তি আসবে আপনার কাছে তার জন্য অপেক্ষা করা বা খাবার নেওয়ার জন্য অপেক্ষা করা বা লাইনে দাঁড়ানো টিকিট কাটার সময় এমনকি পর্যন্ত বাসে অথবা ট্রেনে যাওয়ার সময়ও এখন এই সব সময় হচ্ছে টাইম স্টীলার সময় চোর তারা চেষ্টা করে আপনার কাছ থেকে সময় চুরি করতে Brian Tracy তার বিখ্যাত বই Eat That Frog এ বলেছেন সময় চোরের দিকে না তাকিয়ে তার পরিবর্তে আপনি দেখুন উপহার হিসাবে এ সময় গুলোকে কারণ আপনি দেখতে পারেন সেগুলো কে অতিরিক্ত সময় হিসাবে আপনার কাজের জন্য আপনি যখন জানেন ট্রাভেলিং এ যাচ্ছেন যেখানেই হোক এমনকি সাধারণভাবে যেখানে কোনো পরিকল্পনা নেই এরকম জায়গায়ও যারা ভালোভাবে পরিকল্পনা করেন তারা কিছু কাজ এমনকি সেই সময়ের মধ্যে যতটা তারা পেলেন গিফট হিসেবে করতে চেষ্টা করবেন সুতরাং কিছু কাজ রেখে দিন এই সময়গুলোতে ব্যবহার করার জন্য সেটা লংড্রাইভ এ যাওয়ার সময় হতে পারে বলা যেতে পারে আপনি শুনতে পারেন অডিও বুক যখন আপনি লংড্রাইভে যাচ্ছেন আপনি কোন আর্টিকেল লিখতে পারেন আপনার রিপোর্ট টা শেষ করতে পারেন এবং আপনার পেপার কে এডিট করতে পারেন বা আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথি পুনরায় পড়ে ফেলতে পারেন আর আপনি ব্যবহার করতে পারেন আপনার ল্যাপটপ অথবা যদি আপনি না চান ল্যাপটপ ব্যাবহার করতে আপনি ব্যবহার করতে পারেন আইপ্যাড আপনি কোন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে না চান তাহলে ব্যবহার করুন ছোট ডাইরি অথবা পকেট নোটবুক এমনকি ক্যারি করতে পারেন কিছু খোলা কাগজ ওকে সুতরাং এগুলো সাহায্য করবে যেকোনো সময় যে কোন ভাবনা আপনার মাথায় আসলে আপনি সেগুলো লিখে রাখতে পারবেন কোন সময়ে আপনি কিছু লিখতে চাইলে সুতরাং আপনার প্রয়োজন কিছু পেপার রাখা অথবা ল্যাপটপ যেখানে আপনি টাইপ করতে পারেন আপনি রাখতে পারেন কিছু ইনফর্মাল মিটিং এই সময়ে যখন আপনি ট্রাভেল করছেন যখন আপনি ফিরে আসছেন ক্যাবে ওকে আপনি করতে পারেন এই সময়টায় আপনার ফোন গুলো সেটা আপনার কর্মজগতে বা ব্যক্তিগত জগতের হোক ব্যবহার করুন এই সময়গুলো শুধু শুধু নষ্ট না করে বা কোন কিছু না করে তার পরিবর্তে মাঝে মাঝে আপনি অনুভব করবেন এটাই হচ্ছে আপনার সবচেয়ে সেরা কিছু জিনিস যেটা এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে ঘটেছে এবং সম্পুর্ণ অন্যরকমের ভাবনা এসেছে যেটা সৃজনশীল কাজ করতে সাহায্য করেছে অনেক ব্যক্তি লিখেছেন খুব ভালো কবিতা যখন তারা অপেক্ষা করছিলেন বাসস্টপে বাসের জন্য অথবা এইরকম কোন জায়গায় সুতরাং অনেক ব্যক্তি কাজ শেষ করেন এমনকি গুরুত্বপূর্ণ প্রজেক্ট প্রপোজাল যখন তারা ফ্লাইটে ভ্রমন করছেন এটাই সেই মুহুর্ত বা সময় যখন ফ্লাইট ক্যানসেল হয়ে ছিল এবং অপেক্ষা করতে বাধ্য হয়েছিল এয়ারপোর্টের ভিতরে এবং লিখে ফেলেছিল অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য একইরকম ভাবে যখন ব্যক্তিরা অপেক্ষা করেন রেলওয়ে প্ল্যাটফর্মে তারা তৈরি করে ফেলেন অনেক রকমের আশ্চর্যজনক জিনিস যেটা আগে কোনদিনও নিজেকে কোর্স করেও করা যায়নি এবং একই পরিবেশে বসে থেকে ও সুতরাং কখনো কখনো মন একটু আলাদা রকম কাজ করে ভালোভাবে এমনকি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে সুতরাং বাঁধাধরা চিন্তার বাইরে ঘটে যেতে পারে এমনকি সৃজনশীল কিছু জিনিস এই সময়ের মধ্যে সুতরাং নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সময় চোরের দিকে না তাকিয়ে ব্যবহার করুন এই সময়টাকে এবং দেখতে থাকুন এই সময়টা গিফট হিসেবে এবং তারপর ব্যবহার করুন সেটা সত্যি কারের গিফট এখন এটা ছাড়াও সাধারণত আমরা কিভাবে দেখি সময়কে যখন আপনি বলেন আপনার কোন সময় নেই ও আমি খুব ব্যস্ত এই সবগুলোই নিশ্চিত করে যে আপনি চান না সময় কাটাতে এই কাজগুলোর মধ্যে যেখানে আপনি বলছেন আপনার সময় নেই আপনি ব্যস্ত আছেন ধরা যাক উদাহরন হিসাবে যে ব্যক্তি বলছে এক্সারসাইজ মর্নিং ওয়াক ওকে না আমার সময় নেই আমি ভীষণ ব্যস্ত আপনার ছেলে অথবা মেয়ের চাইছেন স্কুলের কোনো গুরুত্বপূর্ণ বাৎসরিক ইভেন্টে আপনি যান আবারো আপনি বলছেন সময় নেই এই সব ধরনের এক্সকিউজ চিহ্নিত করে আপনি চান না সময় কাটাতে এই ধরনের কাজ গুলো তে কারণ আমাদের ব্যবহার অ্যাকশন উন্মুক্ত করে আমাদের কাছে কোনগুলো প্রয়োজনীয় এবং এমনকি যদি আমরা উপরে উঠি যেটা আমাদের প্রায়োরিটি তে ছিলনা আমরা শেষ পর্যন্ত আসলে উন্মুক্ত করি অন্যের কাছে আমাদের প্রায়োরিটি বলে এখানে একটা মজার বইIan Seymour এর Maximize Your Potential তার মধ্যে তিনি বলেছেন একটা মজার অবজারভেশন এটার সাথে সম্পর্কিত তার থেকে আমি এই উক্তিটা নিয়েছি যখন কোন ব্যক্তি বলে সে দেখতে পারছেনা তার সময় তারা আসলে বলছে যাই হোক না কেন এটা আমার কাছে সত্যিই যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় অন্ততপক্ষে সেই মুহূর্তেই ঘটনা হল আমরা সবাই অগ্রাধিকার দিয়ে আমাদের সময় এর কিছু সময় অনিচ্ছাকৃত সুতরাং আপনি যাই বলুন আমার সময়ে আমি prioritize করতে বা সাজাতে পারছিনা আমি সবসময় অগ্রাধিকার দি আমার সময়কে এবং এই ইভেন্টটা আমার আমার কাজ নয় ইচ্ছা অনিচ্ছা যাই হোক না কেন আমরা আসলে অগ্রাধিকার দেই আমাদের সবাইকে এবং এটাই নিশ্চিত করে আমরা কি করি কিনি না যেটা লোকেরা বলে এখন Seymour প্রমাণ করে দেখিয়েছেন এই পয়েন্টে যেখানে এক ব্যক্তি বলেছিলেন এই অতিরিক্ত বিরক্তিকর কাজটা এক ঘন্টা করে 28 দিনে করা অসম্ভব কিন্তু সেই একই ব্যক্তি রাজি হয়েছেন করতে যখন তাকে লেখক অফার দিয়েছিলেন 10000 sterling pounds নগদ দেবেন 28 দিনের শেষে আপনি যদি শেষ করতে পারেন এবং তিনি বলেছিলেন সেটা সম্ভব এবং তারপর তিনি করেছিলেন এবং টাকা পেয়েছিলেন এখন এটা চেষ্টা করছে প্রমাণ করতে আগের উক্তিতে লেখক যে যখন লোকেরা বলছে যে সময় নেই তার কাছে তারা আসলেই চায়না সময় বার করতে অথবা অন্ততপক্ষে তারা চেষ্টা করে বলতে আমাদের সেই মুহূর্তে আমি আসলে কিছুতেই এটা আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি না কিন্তু এরপরেও গুরুত্বপূর্ণ জিনিস হল যখন আমরা বলি আপনি পছন্দ করবেন কাজগুলোকে সাজাতে আমরা সর্বদাই সাজাই উল্টোপাল্টা জিনিস দিয়ে আমাদের উচিৎ সঠিকভাবে প্রাসঙ্গিকতা বুঝে কাজ গুলো সাজানো আমাদেরকে মনে রাখা উচিত কিভাবে আমরা সঠিক ভাবে সাজাবো Steven Coveyতার বিখ্যাত বই The Seven Habits of Highly Effective Peopleসেখানে তিনি দিয়েছিলেন একটা মডেল সেটা আপনি দেখে নিতে পারেন যে এটার এক পাশে আছে ইম্পর্টেন্স এন্ড আর্জেন্ট সুতরাং এটা হচ্ছে প্রথম বক্স যেখানে আপনি রাখবেন আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং জরুরী এরকম ধরনের কাজ গুলো এবং যেগুলো এক্ষুনি করতে হবে এবং দ্বিতীয়ভাগে রাখুন যেটা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরী নয় এবং আপনি ঠিক করে রাখুন যে কখন এটা করবেন এবং যথেষ্ট সময় রাখবেন এটা করার জন্য তিন নম্বর ভাগ যেটা ততটা গুরুত্বপূর্ণ নয় আবার ততটা জরুরী ও নয় এটা আসলে আপনি ফেলে দিতে পারেন এবার বাঁদিকে এটা খুবই জরুরী কিন্তু গুরুত্বপূর্ণ নয় এটা এমন কিছু জিনিস যেগুলো আপনি সহজেই অন্যকে দিয়ে করাতে পারেন এবং এই ভাবে আপনি আপনার কাজের তালিকা গুলো কে সাজিয়ে নিতে পারেন এবং দেখতে পারেন কোনগুলো জরুরী কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো আপনার দ্বারা হবে আপনাকেই করতে হবে এবং কোনগুলো এখনই করতে হবে সুতরাং এই জরুরী এবং গুরুত্বপূর্ণ কাজ গুলোর মধ্যে বিস্তারিতভাবে বলার পরে বলব হতে পারে কোন ঝামেলা ক্রাইসিস যেখানে আপনার তাড়াতাড়িইমিডিয়েটলি প্রয়োজন সমাধান করার হতে পারে কোন প্রোজেক্টের জন্য দেওয়া ডেডলাইন সেক্ষেত্রে যে ততটা জরুরি নয় সেই ধরনের কাজ হতে পারে সেটা কোনো সম্পর্ক তৈরি করা বা কোনো বিনোদনমূলক কাজ বা নতুন কোনো সুযোগ সম্পর্কে ভাবা যেগুলো সত্যিই জরুরী নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিন নম্বরে যে ধরনের কথা বলা হয়েছে যেগুলো সফল হতে বাধা দেয় যেমন কিছু ফোন কর কিছু মেইল কিছু মিটিং বা কোন বিল জমা দেওয়া হতে পারে এই ধরনের কিছু জিনিস আপনি অবশ্যই ডেলিগেট করতে পারেন অন্যকে দিতে পারেন 4 নম্বর ভাগে যে কাজগুলো আছে যেমন যেখানে আপনি সময় কাটান খুব ছোট ছোট যেগুলো সম্পূর্ণরূপে ইগনোর করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন যেমন কিছু কিছু ফোন কল বা টিভি সিরিয়াল যেগুলো সত্যি আপনার টাইম টাকে নষ্ট করে দেয় সুতরাং যদি আপনি আপনার জীবনের প্ল্যানটা বাপরিকল্পনাকে এই ভাবে ভাগ করে নিতে পারেন আপনি সক্ষম হবেন চিহ্নিত করতে আপনার কাছে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং জরুরী এবং সেগুলোতে আপনি অনেক বেশি সময় দিন এখন শেষ করার আগে আমি উপসংহারে বলব আপনার অবশ্যই জানা উচিত প্যারেটো প্রিন্সিপাল নিয়ে প্যারেটো প্রিন্সিপাল নামকরণ হয়েছিল একজন ইটালিয়ান অর্থনীতিবীদVilfredo Pareto এনার নাম অনুসারে যিনি উল্লেখ করেছিলেন ইতালির 80 শতাংশ সম্পদ তৈরি করেছেন 20 শতাংশ মানুষ যার মানে মাত্র কুড়ি ভাগ মানুষ আসলেই 80 ভাগ ফসল ফলিয়েছেন ইতালিতে এখন এটা পরে আবার Joseph M Juran একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট বলেছিলেন এটাকে 8020 রুল80 20 principle এবং তিনি প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায় আপনারা ব্যবহার করতে পারেন এই প্রিন্সিপাল সেলসের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক বেশি এবং তখন তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে 80 বিক্রি হয়েছিল 20 ক্লায়েন্টের কাছে বলা যেতে পারে 80 পার্সেন্ট ব্যবসা এসেছে 20 পার্সেন্ট ক্লায়েন্টের থেকে সুতরাং 20 ক্লাইন্ট দেয় 80 লাভ কোম্পানিতে এবং উৎপাদনশীলতার নিরিখেও আমরা ব্যবহার করতে পারি এই রকমভবে ভেবে দেখতে যে আমাদের 80 ফল নির্ভর করছে আমাদের 20 পরিশ্রমের উপরে আবার বলা যেতে পারে এর মানে এমন কিছু কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনি করেন যেগুলো অনেক বেশি প্রভাব তৈরি করে যার ফলে আপনি প্রায় 80 কাজ শেষ করে ফেলেছেন আবার উল্টো ভাবে বলা যেতে পারে যে আপনার আশিভাগ সমস্যার কারণ ওই কুড়ি ভাগ এর মানে অবশ্যই সমস্যার কিছু সোর্স আছে যেটা চিহ্নিত করতে পারলে আমরা অনেকটা সমস্যা মুক্ত হতে পারি কখনো মানুষ এটা বোঝে এমনকি বলা যেতে পারে 99 পারসেন্ট সময়ে এবং একজন নির্ভর করে তার পরিস্থিতির উপরে উদাহরণস্বরূপ বলা যায় একজন বস সত্যিই ভালো মানুষ নন যিনি জানেন না কীভাবে সময় ম্যানেজ করতে হয় এবার তিনি যদি আপনার বস হন আপনার কাজের 99 সমস্যার কারণ হবেন একই জিনিস আপনার জীবন সঙ্গী যদি আপনার খুব কাছের লোক বা আপনার কোন কলিগ যার সাথে আপনি অনেক বেশি সময় কাটান এবং বিপরীতভাবে বলা যেতে পারে আপনি যদি দেখেন আপনার খুব ঘনিষ্ঠ গ্রুপ ইমোশনাল কর্মজগতের শিক্ষা জগতের যেখানে আপনার বন্ধু আছে শিক্ষাকর্মী আছে আত্মীয়তা আছে এদের মধ্যে যারা আপনাকে সাপোর্ট করেন আপনাকে উৎসাহিত করেন কাজ করতে বেশিরভাগ সময়ই এমনপরিমাণটা হয়ত 20 শতাংশ কিন্তু এই ধরনের ব্যক্তিরা আপনাকে আপনার জীবনের 80 পার্সেন্ট কাজের ক্ষেত্রে সাহায্য করেন সুতরাং সে ক্ষেত্রে আপনি এই প্রিন্সিপাল জেনে চিহ্নিত করুন সুতরাং আপনার জানা প্রয়োজন আপনি এই প্যারাটা প্রিন্সিপাল এর ব্যবহার কিভাবে করবেন সময় ব্যবহারের নিরিখে প্রথমেই সাজিয়ে ফেলুন আপনার 20 শতাংশ কাজ যেটা আসলেই নিশ্চিত করে আপনার হ্যাপিনেস যদি খুশি মনে করেন আসলে এই 20 পার্সেন্ট কাজের রেজাল্ট দেবে 80 পার্সেন্ট এড়িয়ে যান আপনার 80 পার্সেন্ট অসন্তুষ্টির কাজগুলোকে সুতরাং চেষ্টা করুন সরিয়ে ফেলতে তাদেরকে এবং এরপর জোর দিন 20 পার্সেন্ট পছন্দের কাজগুলোতে আসলেই বাড়িয়ে তুলবে আপনার 80 পার্সেন্ট উৎপাদনশীলতা এখন এই ভাবনাগুলো মাথা রেখে আমি উপসংহারে একটা মজার কোটেশন বলবো লেখক অপরিচিত কিন্তু তার আইডিয়াটা এতটাই মূল্যবান দক্ষতার সাথে আপনার সময় ব্যবহারের ক্ষেত্রে এবং অজানা জিনিস গুলো কে কিভাবে prioritize করা হয় এবং আপনার সময়টাকে কিভাবে ব্যবহার করা উচিত সেই নিয়ে সুতরাং টাইটেল এরকম Take time take time to think এটা হচ্ছে শক্তির উৎস সময় দিন পড়তে এটা হচ্ছে প্রজ্ঞার ভিত্তি সময় দিন খেলাতে এটা হল গোপন তথ্য আপনাকে ইয়ং রাখার সময় নিন শান্ত থাকতে এটাই হলো সুযোগ ভগবান কে দেখতে সময় দিন সচেতন হয়ে থাকতে এটা সুযোগ দেবে অন্যকে সাহায্য করতে সময় দিন ভালবাসতে এবং ভালোবাসা পেতে এটা হল ভগবানের সবচেয়ে বড় গিফট সময় দেবেন হাসতে এটা হল আত্মার সুর সময় দিন বন্ধুত্ব এ এটাই হলো সুখ হ্যাপিনেস এর রাস্তা সময় দিন স্বপ্নে এটা এরকম যে ভবিষ্যৎ তৈরি করবে সময় দিন প্রার্থনা করতে এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এখন আরো কিছু রেফারেন্স এর জন্য আপনার পড়া উচিত Brain Tracy'sর Eat That Frog এই বইটাপরবর্তী লেসনে এটা আলোচনা করব এবং তারপরে Ian Seymour's Maximize Your Potential এটাও পড়ে দেখুন এর মধ্যে টাইম ম্যানেজমেন্ট এর অংশটা ছাড়াও আরো অনেক উপায় বলে দেওয়া আছে যেখানে আপনি পারবেন আপনার পোটেনশিয়াল কে অনেক বাড়িয়ে দিতেএবং বলবো Richard Koch 8020 Principle The Secret of Achieving More with Lessএটা পড়ে ফেলতে এটা সম্পূর্ণরূপে কিভাবে আপনার জীবনে 80 20 প্রিন্সিপাল কাজ করবে এবং অনেক বেশি কৃতিত্ব অর্জন করবেন কম কাজ করেও অবশ্যই Stephen Covey's র এই বইটা the 7 Habits of Highly Effective People আপনি যদি চান জানতে 8020 রুল কি আপনি অনায়াসে দেখতে পারেন Yaro Starak তিনি আলোচনা করেছেন এই দুই নিয়ে এবং বলেছেন কিভাবে এটা পরিবর্তন করে আমাদের জীবন এটা হচ্ছে খুব ছোট একটা আর্টিকেল খুব সহজেই আপনি অনলাইনে পেয়ে যাবেন এই নোটের সাথে সাথেই আমি এই লেসন থেকে বিদায় নেব আমরা পরবর্তী লেসনে সাক্ষাৎ করব যেখানে আমরা আলোচনা করব প্রক্রাস্টিনেশন নিয়ে ধন্যবাদ অনেক আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই দক্ষতার সাথে সময় ব্যবহার করে অর্জন করুন সফলতা এবং সুখ হ্যাপিনেস আসুক আপনাদের জীবনে